আমরা কিছু রিয়েল টাইম টাস্ক শিডিয়ুলার এবং টেবিল চালিত শিডিয়ুলারের মতো খুব সাধারণ শিডিয়ুলারের দেখেছি তারপরে আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি কার্য সম্পাদনের পরে বার বার টাইমার সেট করা দরকার কিন্তু এতে অসুবিধে রয়েছে চক্রাকার সময়সূচী অত্যন্ত জনপ্রিয় কারণ এর জন্য বার বার পর্যায়ক্রমিক টাইমার সেট করার প্রয়োজন হয় না আরম্ভের সময় এটি একবার সেট করে দিলেই হয় এটি সম্পাদন করার জন্য কাজগুলি ডিজাইন করা দরকার একটি হল পর্যায়ক্রমিক কার্যগুলির একটি সেটের জন্য প্রধান চক্র নির্ধারণ করা এবং তারপরে ছোটখাট চক্র সেট করা যা ফ্রেম হিসাবে ব্যবহার করা হয় বরং একটি বড় চক্র গণনা করা সহজ যদি আমরা মনে করি এটি কার্যকালীন সময়ের এলসিএম তবে তারপরে ফ্রেমের আকার নির্ধারণ করা তত সোজা নয় আমাদের বেশ কয়েকটি ডিজাইনের বিকল্প বিবেচনা করতে হবে এবং আমাদের ফ্রেমের আকারগুলির মধ্যে পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ আমাদের কার্যগুলি বিভক্ত করতে হবে চক্রাকার শিডিয়ুলার ব্যবহারের সময় ফ্রেমের আকার নির্ধারণ করা একটি গুরুত্বপূর্ণ কাজ প্রথম বিবেচনাটি হল প্রতিটি ফ্রেমের আকার প্রতিটি কার্য সম্পাদনের সময়কালের চেয়ে বড় হতে হবে কারণ প্রতিটি ফ্রেমের আকার অবশ্যই কাজটি ধরে রাখতে পারে বা অন্য কথায় যদি কোনও ফ্রেমে কার্যকর করার জন্য কোনও টাস্ক নেওয়া হয় তবে এটি অবশ্যই ফ্রেমের মধ্যে সম্পূর্ণ করতে পারবে এটি পরবর্তী ফ্রেমগুলিতে ছড়িয়ে পড়বে না এবং এ কারণেই ফ্রেমের আকার বৃহত্তম টাস্ক এক্সিকিউশন সময়ের চেয়ে বড় হওয়া উচিত উপরোক্ত বিবেচনার ভিত্তিতে আমরা ফ্রেমের জন্য একটি নিম্ন সীমা পেয়েছি যদি ফ্রেম বৃহত্তম কাজের আকারের চেয়ে কম হয়ে যায় তবে এটি ভাল সময়সূচী নয় এটি সমস্যা হিসাবে দেখা দেবে দ্বিতীয় বিবেচনাটি হল আমাদের সংরক্ষণ করতে হবে শিডিউল টেবিলের ন্যূনতমকরণ পর্যন্ত এই বিবেচনা থেকে প্রয়োজনীয় ফ্রেম আকারটি প্রধান চক্রকে বর্গাকার ভাবে বিভক্ত করা উচিত বা এটি অবশ্যই প্রধান চক্রের একটি ফ্যাক্টর হতে হবে এই বিবেচনার ভিত্তিতে আমরা কেবল কয়েকটি পৃথক ফ্রেমের আকার নির্বাচন করতে পারি যদি ফ্রেমের আকার বড় আকারের চক্রকে বর্গাকারে বিভক্ত না করে তবে আমাদের বেশ কয়েকটি বড় চক্রের সময়সূচি সংরক্ষণ করতে হবে যদি ফ্রেমটি প্রধান চক্রকে বর্গাকারে ভাগ করে দেয় তবে বড় চক্রের পরে একই কাজগুলির ক্রম পুনরাবৃত্তি হবে সুতরাং আমাদের কেবল একটি বড় চক্রের জন্য কার্য শিডিউল সংরক্ষণ করতে হবে তৃতীয় বিবেচনাটি হল এটির জন্য প্রতিটি কাজ অবশ্যই তার সময়সীমাটি পূরণ করতে পারে কোনও কার্যের আগমন এবং তার সময়সীমার মধ্যে একটি পূর্ণ ফ্রেম থাকতে হবে আমাদের বিবেচনা করা দরকার যে কোনও ফ্রেম শুরু হওয়ার ঠিক পরে যদি কোনও কাজ উপস্থিত হয় তবে সেই ফ্রেমটিতে কাজটি গ্রহণ করা যাবে না এবং যদি এর সময়সীমাটিও ফ্রেমের মধ্যে থাকে তবে কার্য নির্বাহের সময়সীমার আগেই আরম্ভ করা যাবে না কোনও কার্য শুরু হওয়ার এবং শেষ সময়সীমার মধ্যে আমাদের অবশ্যই কমপক্ষে একটি স্পষ্ট ফ্রেম থাকা উচিত এই তৃতীয় শর্তের একটি অনুসারক হল ফ্রেম আকারটি প্রতিটি কার্যের সময়ের চেয়ে বড় হতে হবে এটি ফ্রেমের আকারের জন্য একটি ঊর্ধ্বসীমা তৈরি করা থাকে সুতরাং প্রতিটি কাজের সময়কালের চেয়ে একটি ফ্রেমের আকার অবশ্যই কম হওয়া উচিত প্রথম শর্তটি হল ফ্রেমের আকারটি এমনভাবে বেছে নেওয়া উচিত যে প্রতিটি কাজ অবশ্যই ফ্রেমের আকারে সম্পাদন করতে সক্ষম হয় কারণ যদি এটি না ঘটে তবে আমাদের কাজটি একাধিক ফ্রেম জুড়ে চালাতে হবে অন্যান্য কাজগুলি সেক্ষেত্রে এর মধ্যে চলতে পারে তারপরে আমরা অর্ধেকভাবে কোন কাজ চালিয়ে আংশিক ফলাফলগুলি ব্যবহার করি তবে এটিতে অসঙ্গতি হতে পারে সাধারণত আমাদের প্রয়োজন যে পরবর্তী শর্তগুলির জন্য ফ্রেমের আকারটি সম্পাদনের সময়ের চেয়ে বড় হওয়া প্রথম শর্তটি হল নির্বাচিত ফ্রেমের আকার প্রতিটি কার্য সম্পাদনের সময়ের চেয়ে বড় হওয়া উচিত দ্বিতীয় শর্তটি হল টেবিলের আকার হ্রাস করা প্রতিটি ফ্রেমের জন্য কোন কাজটি চালানো উচিত সেটা দেখার জন্য আমাদের শিডিউল টেবিলটি সংরক্ষণ করতে হবে ফ্রেমের বিঘ্ন ঘটানোর সাথে সাথে সময়সূচী টেবিলের সাথে পরামর্শ করে কাজটি গ্রহণ করে প্রথম ফ্রেম সবুজ টাস্ক গ্রহণ করে দ্বিতীয় ফ্রেমটি লাল টাস্ক নেয় তৃতীয় ফ্রেমটি হলুদ টাস্ক গ্রহণ করে প্রধান চক্রের পরে একই ক্রম পুনরাবৃত্তি হয় কারণ শেষ ফ্রেমের সীমানা প্রধান চক্রের সাথে মিলিত হয় এবং এই সময়ের মধ্যে সমস্ত কার্য পরিচালিত হয় এটি সমস্ত টাস্ক পিরিয়ডের এলসিএম এবং প্রতিটি টাস্ক পিরিয়ডেরও এখানে সমাপ্তি ঘটে তবে যদি ফ্রেমের সীমানা বড় চক্রের সীমানার সাথে মিলে না যায় তবে এটি ছড়িয়ে পড়ে এবং তখন আমাদের সংরক্ষণের জন্য চেষ্টা করতে হয় এবং এই বিবেচনা থেকে আমরা বুঝতে পারি যে ফ্রেমের আকারটি প্রধান চক্রকে বিভক্ত করে এটি প্রধান চক্রের একটি ফ্যাক্টর হওয়া উচিত এবং এটি আমাদের ফ্রেমের আকার নির্বাচন করার জন্য কয়েকটি পৃথক পছন্দ নির্বাচন করে দেয় তৃতীয় শর্তটি হল ফ্রেমের আকার এমন নির্বাচন করা উচিত যাতে প্রতিটি কাজের সময়সীমাটি মেটানো যায় আমাদের এই ফ্রেমের সীমানাটি শুরু হচ্ছে একটি বিন্দুতে অর্থাৎ ফ্রেমের সীমানাটি একটি বিন্দু থেকে শুরু করা হয় আমরা ধরে নিতে পারি যে নির্দিষ্ট কিছু সময়ের পরে টাস্ক উদাহরণটি ti সময়ে আসে স্পষ্টতই এই ফ্রেমের সময় টাস্কটি গ্রহণ করা যাবে না কারণ সময়সূচী অনুযায়ী কার্য সম্পাদন হয় এবং তারপরে শেষ হয় সময়সূচী প্রতিটি ফ্রেমের ঠিক আগে উপস্থিত হয় কার্য সম্পাদন শুরু করে সময়সূচী টেবিলের সাথে পরামর্শ করে কোন টাস্কটি চালানো উচিত তা আবিষ্কার করে এবং তারপরে এটি বন্ধ হয়ে যায় এটি কেবল ফ্রেমের সীমানা শুরুর সময় চালাতে পারে তবে এখানে ফ্রেম সীমানার ঠিক পরে টাস্কটি এসে যায় স্পষ্টতই এই ফ্রেমে চলতে পারে না এবং তারপরে এটি পরবর্তী ফ্রেমের সীমানায় নেওয়া যেতে পারে কিন্তু তারপরে যখন পরবর্তী ফ্রেমের সীমানায় কার্য সম্পাদন শুরু করা হয় তখন সময়সীমা খুব কাছাকাছি হয় এটি তার সময়সীমাটি পূরণ করতে পারে না এই শর্তটির প্রয়োজন যে আমাদের টাস্কের আগমনের সময়সীমা এবং শেষ সময়সীমার মধ্যে কমপক্ষে একটি পূর্ণ ফ্রেম থাকা দরকার কারণ এখানে যদি পুরো ফ্রেম বিদ্যমান থাকে উদাহরণস্বরূপ যদি আমাদের কোনও ফ্রেম থাকে এবং যদি টাস্কটি এখানে উপস্থিত হয় তবে এটি এখানে পৌঁছে যেতে পারে অন্তত পরবর্তী ফ্রেমে কার্যকর করার জন্য গ্রহণ করা হবে এবং আমরা জানি যে ফ্রেমের আকার প্রতিটি টাস্ক এক্সিকিউশন সময়ের চেয়ে বড় হয় সুতরাং এটি ফ্রেমের মধ্যে সম্পূর্ণ হবে এবং এর সময়সীমা তার পরে আসবে তৃতীয় শর্তটির প্রয়োজন যে কোনও কার্যের আগমনের সময়সীমা এবং চূড়ান্ত সময়সীমার মধ্যে আমাদের অবশ্যই একটি স্পষ্ট ফ্রেম থাকতে হবে আমরা কার্যের সময়সীমাটির সন্তুষ্টি নিয়ে আলোচনা করব এবং ফ্রেম শুরু হওয়ার ঠিক পরে টাস্কটি উপস্থিত হলে কোনও কাজের জন্য সবচেয়ে খারাপ কি পরিস্থিতি ঘটে সেটা দেখবো কারন যদি কোনও ফ্রেমের শেষের দিকে কাজটি পৌঁছে যায় তবে পরবর্তী ফ্রেমটি এটি গ্রহণ করতে পারে সর্বাধিক খারাপ পরিস্থিতি ঘটে যদি কোনও ফ্রেম সবে শুরু হয় এবং টাস্কটি উপস্থিত হয় এখন দেখা যাক এটি কতটা এবং সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কি হয় কেননা প্রতিটি কাজ যা ফ্রেমের শেষ প্রান্তে যে কোনও জায়গায় পৌঁছে যায় সেটি সবচেয়ে খারাপ পরিস্থিতি নয় কারণ এটি অবিলম্বে পরবর্তী ফ্রেমে গ্রহণ করা যেতে পারে কোনও কার্যের জন্য সবথেকে বেশি অপেক্ষা করতে হয় যদি এটি কোনও ফ্রেমের সীমানার পরে এসে পরে গাণিতিক ভাবে কিছুটা এখানে সমাধান করা হবে বইটিতে যেমন রয়েছে ফলাফল হল জিসিডি ফ্রেমের আকার এবং টাস্কের সময়কাল ফ্রেমের আকার এবং টাস্ক পিরিয়ডের মধ্যে সর্বাধিক সাধারণ বিভাজক পরিমাপ করা হয় ফ্রেম শুরুর পরে কোনও টাস্ক আসতে পারে এবং তখন খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যদি জিসিডি এক হয় তবে বেশিরভাগ সময় এক ইউনিটের পরে টাস্কটি ঘটতে পারে উপরের থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনা করে আমাদের কাছে F - GCD F pi এখানে অপেক্ষা করার সময় রয়েছে কারণ এই সময়কালে সময় নির্ধারণের জন্য এটি গ্রহণ করা যায় না এবং অতএব এটি অবশ্যই for F GCDF pi এর জন্য অপেক্ষা করতে হবে এবং তারপরে আমাদের অবশ্যই আরও একটি পরিষ্কার ফ্রেম তৈরি করতে হবে যতক্ষণ না 2F GCD Fpi ≤ di হবে ততক্ষণ আমাদের কাছে টাস্কগুলির আগমন হবে এবং সময়সীমার মধ্যে এমনকি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যেও একটি স্পষ্ট ফ্রেম পাওয়া যাবে তৃতীয় শর্তটি হল প্রদত্ত কার্যগুলির সেটগুলির মধ্যে এটি এগুলি সন্তুষ্ট করে এবং যদি এটি সন্তুষ্ট হয় তবে আমরা ফ্রেমের আকারটিকে সম্ভব হিসাবে গ্রহণ করতে পারি অন্যথায় আমাদের সেই ফ্রেমের আকারটি বাতিল করতে হবে এখানে ৩টি শর্ত উল্লেখ রয়েছে প্রথম শর্তটি হল ফ্রেমের আকার f যা প্রতিটি কার্য সম্পাদনের সময়কালের চেয়ে বেশি হওয়া উচিত কাজের সর্বাধিক কার্যকর সময় f কোনও কার্য সম্পাদনের সর্বোচ্চ সময়ের চেয়েও বেশি হওয়া উচিত প্রধান শর্তটি এরকম যে আগমন এবং চূড়ান্ত সময়সীমার মধ্যে অবশ্যই একটি পরিষ্কার ফ্রেম থাকতে হবে যা আমাদের এই অবস্থাটি দেয় সবচেয়ে খারাপ কেস 2F GCDf pi টাস্ক সময় এবং f এটি অবশ্যই কার্যের সময়সীমার সমান হতে হবে এটি প্রতিটি i কাজের জন্য ঘটে থাকে তৃতীয় শর্তটি হল ফ্রেমের আকার অবশ্যই বড় চক্রকে বর্গাকারে ভাগ করবে প্রধান আমরা LCM লিখেছি এবং এটি হল পূর্ণসংখ্যা f এবং যখন f এর গুণিতক আমরা যদি LCM ফিরে পাই তবে আমরা বলতে পারি যে ফ্রেমের আকার বৃহত্তর চক্রকে বর্গাকার করে দেয় আমরা নকশার বিষয়ে বিবেচনা করে পেলাম যে অনেকগুলি ফ্রেমের আকার হতে পারে যা তৈরি করা সম্ভব এবং আমরা এটিকে প্লাজিবেল ফ্রেম বলে থাকি তবে তারা ৩টি শর্ত পূরণ করে এবং একটি প্লাজিবেল ফ্রেম পায় এর অর্থ এই নয় যে আমরা খুঁজে পেয়েছি একটি সময়সূচী আমাদের অন্যান্য জিনিস পরীক্ষা করতে হবে আমাদের প্রথম কাজটি যাচাই করতে হবে যে আমাদের কার্য নির্ধারণের জন্য প্রয়োজনীয় ফ্রেমের সংখ্যা বিদ্যমান কিনা আমরা এটা বলতে পারি যে কাজটি একটি বড় চক্রের ৩বার চলে এবং কার্যকালীন সময়টি প্রধান চক্রের ফ্রেমের এক তৃতীয়াংশ হয় এবং দ্বিতীয় কার্যটি বড় চক্রের সময় ২ বার চলে এবং এর পিরিয়ডটি বড় চক্রের অর্ধেক এই ২টি কাজের জন্য আমাদের পাঁচটি ফ্রেম দরকার সুতরাং ফ্রেমের আকারটি এমনভাবে বেছে নিতে হবে যাতে প্রধান চক্রের মধ্যে পাঁচটি ফ্রেম থাকতে পারে উদাহরণ স্বরূপ যদি একাধিক ফ্রেমের আকারগুলি সম্ভব হয়ে যায় তবে আমাদের সেই ফ্রেম আকারগুলির মধ্যে বৃহত্তম নির্বাচন করা দরকার উদাহরণস্বরূপ ফ্রেম আকার ৫ এবং ৮ উভয়ই সম্ভব তারা ৩টি শর্ত পূরণ করে এবং তারা পর্যাপ্ত ফ্রেমগুলিকে তৈরি করে যেখানে প্রধান চক্রের সময় উত্থাপিত সমস্ত দৃষ্টান্ত নির্ধারিত করা যায় তারপরে আমাদের আরও বৃহত্তরটি বেছে নেওয়া দরকার যার ফ্রেম আকার ৮ যদি আমরা ফ্রেম আকার হিসাবে ৫টি বেছে নিই তবে ফ্রেমের আকার হিসাবে ৮টি বেছে নেওয়ার তুলনায় অনেকগুলি ফ্রেমের সীমানা থাকবে এর অর্থ হল যদি একটি বৃহৎ ফ্রেমের আকারের তুলনায় আমরা একটি ছোট ফ্রেমের আকার চয়ন করি তবে শিডিয়ুলার আরও ঘন ঘন চলমান হবে অন্য কথায় যখন আমরা একটি ছোট ফ্রেমের আকার বেছে নিই তখন কার্যগুলির শিডিয়ুলারের ওভারহেড আরও বেশি হয়ে যায় এবং তাই আমরা সর্বদা সবচেয়ে বড় ফ্রেমের আকার চয়ন করি যা সম্ভব হতে পারে যখন আমরা একটি প্রধান ফ্রেমের আকার বেছে নেই তখন শিডিয়াল ওভারহেড কমে যায় উদাহরণ স্বরূপ আমাদের কাছে দুটি কার্য A B রয়েছে এবং এখানে প্রথম উপাদানটি ১এবং এটি গণনার সময় A গণনার জন্য এক ইউনিট নেয় এর সময়কাল এবং সময়সীমা একই চূড়ান্ত সময়সীমাটি ঠিক সময়ে ঘটে এটি প্রতি ৬ বারের ইউনিটগুলির পরে পুনরাবৃত্তি হয় পরবর্তী উদাহরণটি আসার আগে ও পুনরাবৃত্তি হওয়ার আগে প্রথম উদাহরণটি শেষ হয়ে যায় এটি আপেক্ষিক সময়সীমার অন্তর্নিহিত দ্বিতীয় টাস্ক B এর সময় ২ সময়কাল এবং সময়সীমা উভয়েই ৮ আমাদের কাজটি হল প্রধান চক্র এবং গৌণ চক্রটির মধ্যের কোন একটি বেছে নেওয়া প্রধান চক্রটি সহজেই নির্বাচন করা আমরা ৬ এবং ৮ এর LCM নেব অর্থাৎ ৬ এবং ৮ এর সর্বনিম্ন সাধারণ গুনিতক ২৪ কে নেব ২৪ এ টাস্ক A এবং টাস্ক B এর একটি অবিচ্ছেদ্য সংখ্যা রয়েছে যেমন একটি প্রধান চক্রের মধ্যে টাস্ক A এর ৪ টি উদাহরণ টাস্ক B এর ৩ টি উদাহরণ রয়েছে অতএব একটি বড় চক্রের মধ্যে আমরা A এবং B উভয় বিবেচনা করে পুরোপুরি 7 টি উদাহরন পাব ফ্রেমের আকার নির্ধারণ করার জন্য ফ্রেমের আকার অবশ্যই প্রধান চক্রকে বর্গাকার ভাবে বিভক্ত করবে এটা শিডিউল টেবিলের আকার হ্রাস করার সময়সূচী সারণী বিবেচনা থেকে আমরা পাই এবং তাই আমরা ২৪ ১২ ৬ ৪ ৩ ২ পেতে পারি এগুলি ফ্রেমের আকার যা হল আমরা অন্য শর্তগুলির জন্য বিবেচনা করতে পারি এবং ১ নয় আমরা এখানে ১ লিখিনি কারণ টাস্ক B এর আকার ২ এবং প্রতিটি ফ্রেমের আকার অবশ্যই প্রধান টাস্কের আকারের চেয়ে বড় বা সমান হতে হবে অর্থাৎ আমরা ২ ৩ ৪ ৬ ১২ ২৪ বিবেচনা করিনি এখানে সবচেয়ে ছোট ফ্রেমের আকার দিয়ে শুরু করা হয় এবং এটি অন্যান্য শর্ত পূরণ করতে সম্ভব হয় কিনা তা পরীক্ষা করে এবার পরীক্ষা করে দেখা যাক যে টাস্কের আগমন এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে এটির সমাপ্তির মধ্যে কোনও পূর্ণ ফ্রেম রয়েছে কিনা এবং আমরা এটি 2F GCDF task period এবং F2 সুত্র দ্বারা প্রকাশ করেছি সুতরাং 2F F 2 এবং সময়কাল ৬ হয় সুতরাং GCD২ ৬ ২ এবং অতএব আমরা ৪ ২ ২ এবং ২ ≤ ৬ পাই যা ভাল একইভাবে আমরা দ্বিতীয় টাস্ক n এর জন্য পরীক্ষা করতে পারি সুতরাং দ্বিতীয় কার্যের 2F - GCD F period ২ ২ এবং GCD ২৮ ২ যা ঘুরে ফিরে ৪ ২ ২ এবং ২ ≤ ৮ হয় এই ফ্রেমের ৭ টিতে আমরা প্রয়োজনীয়তা হিসাবে A বা B এর একটি উদাহরণ বরাদ্দ করতে পারি এবং ৫ টি ফ্রেম অব্যবহৃত থাকবে সুতরাং ফ্রেমের আকার ২ এবং এছাড়াও এটি আমাদের দিতে পারে এমন ফ্রেমের সংখ্যা ২৪২ ১২ ফ্রেম এই ফ্রেমের ৭টিতে আমরা প্রয়োজনীয়তা হিসাবে A বা B এর একটি উদাহরণ বরাদ্দ করতে পারি এবং ৫টি ফ্রেম অব্যবহৃত থাকবে ফ্রেমের আকার ৩এর জন্য আমরা আবার এখানে একই শর্ত প্রয়োগ করি এখানে 2F GCDF pi ঠিক আছে দ্বিতীয় কাজের জন্যেও এটি ঠিক আছে সুতরাং এমনকি ফ্রেমের আকার ৩ ঠিক আছে এবং আমাদের একটি প্রধান চক্রের ২৪৩ ৮ ফ্রেম পাওয়া যায় আমাদের কাছে একটি বড় চক্রের 7 টি কার্য দৃষ্টান্ত রয়েছে এবং তাই এটি গ্রহণযোগ্য এখন দেখা যাক F ৪ F ৪ এ আমরা আবার এই ২ টি এক্সপ্রেশন ব্যবহার করি এবং আমরা দেখতে পাই যে এগুলি দুটিই আবার গ্রহণযোগ্য হয়ে যায় তবে তারপরে ফ্রেমের সংখ্যা ৬ এ অনুপলব্ধ হয়ে যায় অর্থাৎ ২৪৪৬ ফ্রেমের হয় এবং আমরা ৬ টি ফ্রেমের ৭ টি কার্যের শিডিউলটি নির্ধারণ করতে পারি না পর্যাপ্ত ফ্রেম পাওয়া যায় না এবং তাই F ৪ আমরা চয়ন করতে পারি না এবং ৬ ৮ ইত্যাদির জন্য আরও এগিয়ে দেখার কোনও যুক্তি পাই না কারণ ফ্রেমের সংখ্যা ছোট হয়ে যায় এবং তাই ৩ হল প্রধান ফ্রেমের আকার যার জন্য আমরা একটি সম্ভাব্য সময়সূচী পেতে পারি এবং এর ভিত্তিতে আমাদের পছন্দের ফ্রেমের আকার ৩এর সমান হবে উদাহরণ স্বরূপ আমাদের ৪টি কার্য A B C D সেট রয়েছে ১ ৩ ২ ৮ কার্যকর সময়ের জন্য এবং তাদের পিরিয়ডগুলি ১০ ১০ ২০ ২০ তারপরে প্রধান চক্রটি পাওয়া যায় এখানে প্রধান চক্রটি কার্যকালগুলির LCM কেবল ২ পিরিয়ড ১০ এবং ২০ রয়েছে ১০ এবং ২০ এর LCM হল ২০ পরের কাজটি হল ফ্রেমের আকার চয়ন করা ফ্রেমের আকার অবশ্যই সমস্ত কার্য সম্পাদনের সময়ের চেয়ে বড় বা সমান এবং এর সাথে অন্যান্য শর্তগুলিও মেটানো উচিত আমরা দেখতে পেলাম যে এটি অবশ্যই প্রধান চক্রকে বিভক্ত করবে এবং সেই অবস্থার উপর ভিত্তি করে আমরা ১ ২ ৪ ৫ ১০ এবং ২০ পাই তবে এটি ৮ এর চেয়ে বড় হওয়া উচিত এবং তাই আমাদের সম্ভাব্য ফ্রেমের আকার হিসাবে কেবল ১০ এবং ২০ কে নেওয়া হয়েছে এর কোনও ক্ষেত্রেই ফ্রেমের আকার ১০ বা ২০ হতে পারে না এটি যদি ২০ হয় তবে আমাদের একটি ফ্রেম থাকে এবং যদি এটি ১০ হয় আমাদের কাছে ২ টি ফ্রেম রয়েছে যে কোনও ক্ষেত্রেই আমাদের একটি সময়সূচি কার্যকর হতে পারে কারণ আমাদের কাছে দুটি উদাহরণ রয়েছে এই ২ টি দৃষ্টান্তের মধ্যে এর মধ্যে একটি প্রধান চক্রের মধ্যে রয়েছে এটি আমাদের ৬টি দৃষ্টান্ত দেয় এবং আমাদের কমপক্ষে ৬টি ফ্রেম প্রয়োজন তবে আমরা কেবল ১ বা ২ ফ্রেম পাচ্ছি আমরা এই কার্যগুলি নির্ধারিত করতে পারি না আমরা যদি এখানে সমস্যা সৃষ্টিকারীকে দেখতে পারি তবে এটি হল এখানে ৮ আমরা যত এগিয়ে যাব আমরা ততো দেখবো কীভাবে এই পরিস্থিতিটি পরিচালনা করা হয় কিভাবে এই টাস্ক সেটটি নির্ধারিত হয়ে উঠছে কীভাবে আমরা এটি একটি চক্রাকার শিডিয়ুলারে শিডিয়ুল করতে পারি আমরা এখানে থামব এবং আমরা এখান থেকে পরবর্তী বক্তৃতায় চালিয়ে যাব